আমরা স্থির প্রবাহের জন্য সৃষ্ট চৌম্বক ক্ষেত্রের বিষয়ে মনোনিবেশ করেছি আমরা শিখেছি বায়ো স্যাভার্ট উপপাদ্য আহরণকরেছি চৌম্বক ক্ষেত্রের ডাইভার্জেন্স সমান 0 ও ক্ষেত্রের কার্ল কোন একটি বিন্দু তে মিউ নট j r যেখানে j r হল প্রবাহ ঘনত্ব তোমাদের মনে করিয়ে দিই j r কিন্তু ভেক্টর রাশি ও j r ডট d a কোন পৃষ্ঠের ওপরে করলে সেই পৃষ্ঠের থেকে বেরিয়ে আসা প্রবাহ I পাওয়া যায় তার অভিমুখ হয় প্রবাহের দিকেই এই ভাবে আমরা সেটি তৈরি করি

এবার আমাদের প্রশ্ন হল এই সমীকরণ গুলি অর্থাৎ ডাইভার্জেন্স B সমান 0 ও কার্ল B সমান মিউ নট j r এগুলি কে ব্যবহার করে ক্ষেত্র কি ভাবে গণনা করা যায় মনে করো তড়িৎ ক্ষেত্রের জন্য সমান্তরাল সমীকরণ গুলি ছিল ডাইভার্জেন্স E r সমান আধান ঘনত্ব বাই এপসাইলন 0 ও কার্ল E সর্বত্রই 0 এই কার্ল এর বিষয় টি থেকেই আমরা বিভব V r এর সংজ্ঞা পেয়েছিলাম যে ঋণাত্মক গ্র্যাডিয়েন্ট V r সমান E হয় এই সমীকরণ টি কে বলে গাউস উপপাদ্য বিশেষ করে এর ডিফারেন্সিয়াল প্রকার টি বা পোয়াসোঁ সমীকরণ নির্দিষ্ট পরিস্থিতি তে ব্যবহার করে আমরা তড়িৎ ক্ষেত্রের হিসেব করেছিলাম উদাহরণস্বরুপ একটি বিন্দু আধানের জন্য বা একটি সমান ভাবে আহিত গোলক বা সমান ভাবে আহিত চোঙ এই সব ক্ষেত্রে এই সমীকরণ টি ব্যবহার করা যায় তাই এবার আমাদের প্রশ্ন হল আমরা কি চৌম্বক ক্ষেত্র B এর জন্য ও কোন বিভবের সংজ্ঞা দিতে পারি এটিই আমাদের প্রশ্ন আরেকটি প্রশ্ন যা আমরা করতে পারি তা হল নির্দিষ্ট প্রতিসম পরিস্থিতি তে কি আমরা কার্ল B সমান মিউ নট j r এই সমীকরণ টি B এর গণনা করতে ব্যবহার করতে পারি B এর জন্য বিভবের সংজ্ঞা দেওয়ার বিষয় টি কে আপাতত আমি মুলতুবী রাখছি এই পাঠক্রমে আমি দ্বিতীয় প্রশ্ন টির ওপর মনোনিবেশ করব অর্থাৎ কার্ল B সমান মিউ নট j r এই সমীকরণ টি ব্যবহার করে বিশেষ প্রতিসম পরিস্থিতি তে B এর মান গণনা করা তাহলে প্রথমেই এর একটি নাম দেওয়া যাক কার্ল B সমান মিউ নট j r এটি হল আমি আলাদা করেই লিখি অ্যাম্পেয়ারের সুত্রের ডিফারেন্সিয়াল প্রকার এবার এর ইন্টিগ্রাল প্রকার টি লেখা যাক সেটি এই রকম হয় মনে করো ভেক্টর ক্ষেত্রের জন্য স্টোক্স উপপাদ্য বলে যে আমাদের যদি একটি আবদ্ধ পথ থাকে ও আমরা এই ভাবে তার ওপরে চলাচল করি তাহলে এই পথে B ডট dl আমি এই ইন্টিগ্রাল টি তে একটি বৃত্ত এঁকে দিই যাতে বোঝা যায় এই পথ টি আবদ্ধ এর সমান হবে ইন্টিগ্রাল কার্ল B ডট ds ds হল ছোট এরিয়া এলিমেন্ট s এর দিক নেওয়া হয় ডান হাতের নিয়ম মেনে আমি যদি আমার আঙ্গুল গুলি dl এর দিকে ঘোরাই আমার বুড়ো আঙ্গুল দেখাবে এরিয়া এলিমেন্টের অভিমুখ এখান থেকে সরাসরি আমরা পেয়ে যাই B ডট dl সমান মিউ নট j r ডট ds এই j r ডট ds আমরা আগের পাঠক্রমেই দেখেছি হল প্রবাহের সমান তাই এদিক টি হল মিউ নট I তাহলে এবার অ্যাম্পেয়ারের সুত্রের ইন্টিগ্রাল প্রকার টি লিখে ফেলি যা হল একটি আবদ্ধ পথে লাইন ইন্টিগ্রাল B ডট dl এই পথ ধরে সমান মিউ নট গুন সেই প্রবাহ যা এই পৃষ্ঠতলে আছে ও এই পথ দ্বারা আবদ্ধ তাই এখানে আবদ্ধ কথা টি লিখে নিই এটি কিন্তু গাউস উপপাদ্যের ইন্টিগ্রাল প্রকারের সঙ্গে সদৃশ

তাহলে এটি আরেকবার লেখা যাক আমাদের কাছে আছে অ্যাম্পেয়ারের সুত্র যা বলে B ডট dl সমান মিউ নট গুন এই পথে আবদ্ধ প্রবাহ আমি এই পথ টি ও আঁকি এর সঙ্গে মিল আছে তড়িৎ ক্ষেত্রের জন্য ব্যবহৃত গাউস উপপাদ্যের যা বলে একটি পৃষ্ঠতলের ওপরে E ডট ds সমান সেই পৃষ্ঠ দ্বারা ঘিরে রাখা আধান বাই এপসাইলন 0 তাই ঠিক যেমন আমরা বিশেষ প্রতিসম পরিস্থিতি তে গাউসের উপপাদ্য ব্যবহার করি আমরা অ্যাম্পেয়ারের সুত্র ও ব্যবহার করব চৌম্বক ক্ষেত্র গণনা করতে এবার আমরা কিছু উদাহরণ নিয়ে আলোচনা করব এটি আমরা আগেও একবার গণনা করেছি কিন্তু আমি আবার জোর দিয়ে বলব যে আমি যদি ওপর থেকে দেখি আমি দেখব প্রবাহ পাতার বাইরে বেরিয়ে আসছে তখন চৌম্বক রেখা গুলি এমন দেখতে লাগবে তারা বৃত্তের আকারে ঘুরতে থাকে তাই তারা শুধু দুরত্বের ওপরে নির্ভর করে কোন বিশেষ বিন্দু তে আমরা আছি তার ওপরে না কারণ হল প্রতিসাম্য তাই এটি একটি প্রতিসম পরিস্থিতি এবার আমরা অ্যাম্পেয়ারের সুত্র ব্যবহার করে এখানে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব আরেবার আঁকি এই হল প্রবাহ I ও এর থেকে s দুরত্বে আছে একটি পথ তাই আমাদের আছে ইন্টিগ্রাল B ডট dl সমান মিউ নট I আমি যদি পথে এই ভাবে dl নিই এর দিক হবে B এর দিকেই এবার B কে লিখি B এর মান গুন ফাই B ফাই ডট dl যা হল R d ফাই ফাই এর দিকে - ইন্টিগ্রেশান 0 থেকে 2 পাই অবধি B ফাই ডট হল R d ফাই ফাই সমান হবে মিউ নট I এই ফাই ডট ফাই হবে 1 তাই আমরা পেয়ে যাবো B R গুন 2 পাই সমান মিউ নট I অর্থাৎ B সমান মিউ নট I বাই 2 পাই R ফাই এখানে আমি একটি বিষয়ে বলতে চাই

ধরো আমরা যদি অন্য দিকে যাওয়া বেছে নিতাম আর ধরে নিতাম এই ভাবে dl নেব তখন আমরা পেতাম B ডট dl এটাও ধরে নিয়ে যে এগুলিও এই একই দিকে B ডট dl কিন্তু সে ক্ষেত্রে ঋণাত্মক পেতাম কারণ j ও ds উল্টো দিকে হত এখানে আমি ধরে নিয়েছি যে B ফাই এর উল্টো দিকে আছে আর তাই আমরা আবার ঋণাত্মক উত্তর পাচ্ছি আর সেই জন্য আমরা সঠিক উত্তর B এর জন্য পাচ্ছি B যা ধনাত্মক ফাই এর দিকেই যায় তাহলে আমরা যদি লাইন এলিমেন্ট ও সারফেস এলিমেন্ট গুলির দিক সম্বন্ধে ঠিক থাকি আমরা B এর দিক ও সঠিক পাবো দ্বিতীয় উদাহরনে আমি নেব একটি আহিত পাত xy তলে যা একটি প্রবাহ বহন করছে y দিকে - সারফেস এলিমেন্ট এটি হল একটি প্রবাহের পাত তাই এর বেধ হল 0 আমি চাই প্রবাহ K কে বহন করতে যাকে আমি নাম দেব পৃষ্ঠতল প্রবাহ পৃষ্ঠতল প্রবাহের বেধ হয় 0 কারণ সেটি থাকে একটি পাতের ওপরে তাই এটি হল একটি প্রবাহ যা প্রতি একক দৈর্ঘ্যে লেখা যায় অর্থাৎ প্রতি একক দৈর্ঘ্যে I হল K আর যেহেতু K হল y দিকে একে আমি ভেক্টর লিখতে পারি এটি একটি প্রবাহ তাই এটি ভেক্টর রাশি যার সমান হল তার মান K ও দিক y দিক আমি যদি একে প্রবাহ ঘনত্ব j রুপে লিখে চাই সেটির সমান হবে K y ডেল্টা z কারণ পাত টি রয়েছে xy তলে এবার এটি পরীক্ষা করে দেখি সংজ্ঞা অনুযায়ী I সমান হওয়া উচিত j ডট da আর এই ক্ষেত্রে এরিয়া হবে পুরো পাতের ওপর এর উচ্চতা হবে dz আমরা এটি একক 1 হিসেবে নেব তাই এর সমান হবে K y ডট এরিয়া y 1 গুন dz গুন ডেল্টা z ইন্টিগ্রাল টি z এর ওপরেই হবে এর থেকে আমরা K পাই তাহলে উত্তর টি সংগতিপূর্ণ পৃষ্ঠ প্রবাহের জন্য j হয় ডেল্টা ফাংশান এর মত ডেল্টা পরিবর্তন হয় 1 বাই z এর মত এটির সঙ্গে মিল আছে আধান ঘনত্ব ও পৃষ্ঠতল আধান ঘনত্বের যা আমরা ইলেক্ট্রোস্ট্যাটিক্স এ ব্যবহার করে থাকি তাহলে এখন আমাদের কাছে রয়েছে এই পাত টি সেটি কে এবার আমি এই ভাবে বানাব x দিকে এই ভাবে ধরে নিই y দিক হল ভেতরে যাওয়ার দিক x ক্রস y হবে z দিকে যা ওপর দিকে যাবে আমি যদি আমাদের রেখা প্রবাহের জন্য ক্ষেত্র গণনা করতাম আমি এই ভাবে কাজটি করতাম আমি নিতাম উচ্চতা z রেখা প্রবাহের জন্য ক্ষেত্র কিছু দূরত্বে এই হল y এই হল x আর আমি ক্ষেত্র নিতাম z এ এই উচ্চতা z প্রবাহের দিক হল এটি আমি এখানে ক্ষেত্র B কে এই বিন্দু তে এই নীল তীর দিয়ে দেখালাম এগুলি এবার সব মুছে দিই ঠিক আছে আসল কথা হল ক্ষেত্র বৃত্তাকার পথে যায় তাই এটি এই রকমের হবে কি হতে পারে যদি আমি একই একটি প্রতিসম ভাবে রাখা তার কে অন্য দিকে রাখি এর বেলা তেও ক্ষেত্র বৃত্তাকার দিকেই যাবে তাই এটি হবে এই দিকে যার ফলে মোট ক্ষেত্র x অক্ষের সমান্তরাল হবে তাই আমাদের যা করতে হবে তা হলে এই ক্ষেত্র যা x দূরত্বে রাখা তারের জন্য সৃষ্টি হয়েছে তার x কম্পোনেন্ট নিয়ে যোগ করব এই ছবি টি আরেকবার পরিষ্কার করে আঁকি এটি হল একটি পাত এখানে কথা হচ্ছে উচ্চতা z দুরত্বের x দূরত্বে থাকা একটি বিন্দু থেকে এখানের দুরত্ব হবে x স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট আর আমরা নেব x দিকের কম্পোনেন্ট টি এই কোণ টি যদি থিটা হয় এই খানে এই কোণ টি ও থিটাই হবে আর তাই x কম্পোনেন্ট হবে এখানে প্রবাহের জন্য যেটুকু ছোট B আসছে যা আমি কালো দিয়ে দেখাচ্ছি এর মান হল মিউ নট বাই 2 পাই গুন I যার সমান K dx প্রতি একক দৈর্ঘ্য হল K বাই x স্কয়ার যোগ z স্কয়ার এর x দিকের কম্পোনেন্ট যা হল সাইন থিটা হবে z বাই x স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট তাহলে আমরা পাই মিউ 0 বাই 2 পাই K z ইন্টিগ্রাল dx বাই x স্কয়ার যোগ z স্কয়ার আর এটি হবে ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম অবধি এই x স্কয়ার ঋণাত্মক অসীম থেকে ধনাত্মক অসীম অবধি

X সমান z ট্যাঞ্জেন্ট থিটা নিলে এই ইন্টিগ্রাল টি হয়ে যায় মিউ নট K z বাই 2 পাই ইন্টিগ্রাল ঋণাত্মক পাই বাই 2 থেকে ধনাত্মক পাই বাই 2 z সেকান্ট স্কয়ার থিটা d থিটা বাই z স্কয়ার সেকান্ট স্কয়ার থিটা এবার কিছু কাটাকুটি করা যাক এটি কেটে যাচ্ছে z z কেটে দিচ্ছে z স্কয়ার কে আর শেষে থেকে যাচ্ছে চুড়ান্ত উত্তর যা হল মিউ নট K z বাই 2 x দিকে তাহলে এই হল ক্ষেত্র অপর দিকে যদি ক্ষেত্র গণনা করা হয় এই নিচের দিকে এখানে - এটি হবে উল্টো দিকে তোমরা প্রবাহের দিকে দেখে বুঝতেই পারছিলে যে সে কোন দিকে ক্ষেত্র সৃষ্টি করবে তাই z যদি 0 থেকে বেশি হয় ক্ষেত্র হবে x দিকে ও z যদি 0 এর কম হয় ক্ষেত্র হয় ঋণাত্মক x এর দিকে এবার এই একই গণনা অ্যাম্পেয়ারের সুত্রের সাহায্যে করা যাক আমরা যদি পাত টির দিকে দেখি প্রবাহ কে লক্ষ্য করে যা এই দিকে বাহিত হচ্ছে আমরা সহজেই অনুমান করতে পারব যে ওপর দিকে ক্ষেত্র হবে x দিকে আর নিচের দিকে তা হবে ঋণাত্মক x এর দিকে এটি কিন্তু প্রতিসম পরিস্থিতি আর এখানে যদি একটি লুপ নিই দূরত্ব যেখানে খুবই ছোট ডেল্টা z - যা প্রায় 0 এর কাছে তখন এই লুপ দিয়ে B ডট dl আমাদের দেবে লুপের দৈর্ঘ্য a ধরলে 2Ba আর এটি সমান হওয়া উচিত সেই প্রবাহের যা এই লুপ টির দ্বারা ঘেরা যা হল I কারণ এই দৈর্ঘ্য a সংজ্ঞা অনুযায়ী হবে পৃষ্ঠতল প্রবাহ K a গুন মিউ 0 আর তার থেকে তৎক্ষণাৎ পাবো B সমান মিউ 0 K বাই 2- x দিকে z যদি 0 থেকে বেশি হয় ও ঋণাত্মক মিউ 0 K বাই 2 x z যদি 0 এর কম হয় তাহলে তোমরা দেখলে প্রতিসম পরিস্থিতি তে আমরা অ্যাম্পেয়ারের সুত্রের ইন্টিগ্রাল প্রকার টি ব্যবহার করতে পারি চৌম্বক ক্ষেত্র গণনা করতে